আমরা অনেক আগে উইলসন সোমারফিল্ড কোয়ান্টাম এর শর্ত গুলি পড়েছি এবং আমরা কিছু গুরুত্ব পূর্ণ তথ্য পেয়েছি আমরা আবার করস্পোন্ডেস এর নীতি বিস্তারিত ভাবে আলোচনা করেছি এই নীতিটি কোয়ান্টাম মেকানিক্স এর ফলাফল ডিরাইভ করে বা ধারনা দেয় মেকানিক্স এর ফলাফল বিশ্লেষণ করার জন্য আমরা কোয়ান্টাম নাম্বার n ছোট ধরে নিয়েছি কিন্তু ক্ল্যাসিক্যাল এর ফলাফল এর ক্ষেত্রে n এর মান ইনফিনিটি হবে এবং আমরা কিছু ফলাফল পেতে পারি কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে প্রশ্ন গুলি সম্পূর্ণ নয় কিভাবে কোয়ান্টাম এর ক্যাল্কুলেশান করতে হয় আমাদের জানা নেই এবং এই জন্য হাইজেনবার্গ এর নীতি আসে তাঁর প্রথম পেপার কে হাইজেনবার্গ এর ম্যাজিক্যাল পেপার বলা হয় আমি তোমাদের এর রেফারেন্স দিয়ে দেব আমি এটি ফোরামে আপলোড করে দেব তোমরা এতি পড়তে পারো তিনি বলেছেন যে যদি আমরা কোয়ান্টাম সিস্টেমে বর্ণনা করতে চাই তাহলে ক্ল্যাসিক্যাল ফিজিক্সে রেফার করার প্রয়োজন নেই অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন নেই কিন্তু আমরা সরাসরি কোয়ান্টাম মেকানিক্সে ক্যাল্কুলেট করতে পারি সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হল কোয়ান্টাম মেকানিক্স এর উপর হাইজেনবার্গ এর পেপার এবং কিভাবে তিনি সম্পূর্ণ তত্ত্বের কোয়ান্টামে বর্ণনা করার জন্য করস্পন্ডেন্স নীতি ব্যবহার করেছেন জানতে পারবো কি ঘটছে দেখা যাক সুতরাং আমরা দেখেছি যে যদি একটি পরমানু n কক্ষপথে ঘোরে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এটির বিকিরণ সিম্পল হারমনিক মোশান হয় এবং বিকিরণ করে তারপর আমরা বলতে পারি যে এটির গুনাঙ্ক অথবা বিস্তার হল Ceiτnt

মোশান দেখতে এই ভাবে হয় এবং সাধারন মোশানের এক্সপ্রেশান হল 𝝉Ceiτnt যেখানে n∂E∂J হল n লেভেলের কম্পাঙ্ক হাইজেনবার্গ এর প্রশ্ন হল আমরা কি একটি ইলেকট্রন অথবা কোয়ান্টাম কোনার এর ট্রাজেক্টরি দেখতে পাই যেটি বিকিরণ করে এবং উত্তর হল না ইলেকট্রন কোন পথে ঘরছে তার কোনো তত্ত্ব নেই সুতরাং আমরা যে বিষয়গুলি পর্যবেক্ষণ করতে পারি না সেগুলি সম্পর্কে সঠিক ভাবে বলা কঠিন তাহার প্রথম প্রস্তাবটি যেটি কোয়ান্টাম তত্ত্ব গঠন করেছে সেটি আমরা যে বিষয়গুলি পর্যবেক্ষণ করতে পারি তার উপর ভিত্তি করে এই চিন্তাভাবনা আইনস্টাইনের ঐতিহাসিক সেমিনার থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে সুতরাং আমরা অ্যাটমিক সিস্টেমের মধ্যে যা কিছু পর্যবেক্ষণ করতে পারি তার উপর ভিত্তি করে তিনি কোয়ান্টাম তত্ত্বের গঠন করেছেন এবং যতদূর সম্ভব খুব কম পরিবর্তন করে ক্ল্যাসিক্যাল এর যতটা কাছাকাছি থাকা যায় সুতরাং তিনি কি প্রস্তাব দিয়েছেন সেটি জানার জন্য আমরা পেছনে যাচ্ছি এবং ক্ল্যাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে থাকতে হবে আমাদের কাছে x Ceiτωt রয়েছে যেখানে x হল বিস্তার এবং এটি রিয়েল সুতরাং C C হবে আমরা কিভাবে এটি পেতে পারি এই পেতে হলে আমরা x Ceiτωt কে τ ∞CeiτωtC τe iτωt আকারে লিখতে পারি কারন এটির মধ্যে এখন প্লাস এবং মাইনাস উভয় রয়েছে এবং এই জন্য এটি রিয়েল আমাদের কাছে C C τথাকবে আমরা শুধুমাত্র এটি করবো না আমরা এখন C কে রিয়েল ধরে নিয়ে xtτ02Ccosτωnt লিখতে পারি সুতরাং বিস্তার রিয়েল হওয়ার জন্য আমরা cosτωnনিয়েছি এবং মোশান এর বিস্তার হল 2C ক্ল্যাসিক্যাল এর ফলাফল লিখে দেখাযাক পাশাপাশি কোয়ান্টাম মেকানিক্স এর ফলাফল কেমন হয় যেটা হাইজেনবার্গ বলেছেন সুতরাং আবার আমরা ক্ল্যাসিক্যালি লিখতে পারি যে xtCeiτωt C C τ যেখানে x হল রিয়েল কোয়ান্টাম মেকানিক্সে আমরা x দেখতে পাই না এর অর্থ হল আমরা ট্রাজেক্টরি দেখতে পাইনা হাইজেনবার্গ Cপাশাপাশি কম্পাঙ্ক τωn সংগ্রহ করে x নির্ণয় করেছেন এগুলি কোয়ান্টাম মেকানিক্সে কিছুই নাCহল আসলে Cnn τ যেটা হল n থেকে n τলেভেলে ট্রাঞ্জিশন এর জন্য বিস্তার এবং τωn হল ω যেটা সমান En En τ ℏ সুতরাং আমি কোয়ান্টাম মেকানিক্সে x লিখতে যাচ্ছি না কিন্তু আমরা এটি কিভাবে উপস্থাপনা করবো সুতরাং আমরা Cnn τএবং পাশাপাশি কম্পাঙ্ক nn τ দ্বারা x উপস্থাপনা করতে চলেছি সমস্ত n এবং কিভাবে উপস্থাপন করতে হবে তা আমরা আগে থেকেই জানি এটি সাধারনত সংখ্যা গুলির সংগ্রহ এবং এই ভাবে আমরা পর্যবেক্ষণ বা উপস্থাপনা করি কারন আমরা আগেই বলেছি যে তিনি পর্যবেক্ষণের সাপেক্ষে তত্ত্ব গুলি দিয়েছেন সুতরাং nn τ পর্যবেক্ষণ থেকে পাওয়া সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে nn τ হল বিকিরণের কম্পাঙ্ক এবং 2Cnn τ হল বিস্তার এবং Cnn τ2 হল তিব্রতার সমানুপাতিক সুতরাং আমরা nn τ এবং Cnn τ এই দুটির প্রস্তাব করছি যেগুলি সিস্টেমের কোয়ান্টাম নেচার দেখায় আমরা ঠিক কাইনেমেটিক্স লেভেলে পরিবর্তন নোট করেছি অর্থাৎ কাইনেমেটিক্স এর সিধান্ত নেওয়া হয়নি আমরা করস্পন্ডিং বেগের এবং রাশি গুলি কিভাবে উপস্থাপন করবো তার জন্য কাইনেমেটিক্স সেট করেছি করস্পন্ডিং বেগ v হল xt যেটা হল ddtx inn τCnn τ eit আমরা এই ফ্যাক্টরটি কোথায় পাবো এটি ফ্যাক্টরটির জন্য আমরা আবার ক্ল্যাসিক্যালি ব্যাখ্যা করবো আমাদের কাছে রয়েছে xt∑Ceiτωt এটির ডেরিভেটিভ হল xtiωτCeiτωt এবং এটি এই সমস্ত গুলির দ্বারা পরিবর্তন হবে সুতরাং আমরা ক্ল্যাসিক্যালের পাশাপাশি তৈরি করছি কিন্তু এই তৈরি করা পরিবর্তন হবে যেটা এখন যেকোনো গতির ফুরিয়ার কম্পোনেন্ট n থেকে n τ লেভেল থেকে ট্রাঞ্জিশন এর করস্পনডিং একটি সংখ্যা দ্বারা পরিবর্তন হবে সুতরাং আমরা x উপস্থাপনা করেছি যেটা হল অনেক গুলি Cnn τনিয়ে তৈরি এবং পাশাপাশি কম্পাঙ্ক হল nn τ যেটা সমান En En τℏ

2 হল nn τ কম্পাঙ্কে বিকিরণের তীব্রতা সুতরাং এটি হল কাইনেমেটিস্ক এটির সাহায্যে অপর মেকানিক্যাল ভেরিয়েবল গুলি নির্ণয় করতে পারি উদাহরণস্বরূপ আমরা বলেছি যে inn τCnn τ এবং nn τ দ্বারা v প্রকাশ করেছি এবং আমরা লেখার কারনে এটি আসে সুতরাং আমরা লিখতে পারি যে Cnn τ Cnn τeinn τt এটি আমরা সরাসরি ক্ল্যাসিক্যাল এর ফলাফল থেকে পেয়েছি আমরা ডেরিভেটিভ নিয়ে v লিখতে পারি একইভাবে আমরা কৌণিক ভর বেগ লিখতে পারি পরবর্তী প্রশ্ন হল যে কিভাবে আমরা এই রাশি গুলিকে গুণ যোগ অথবা বিয়োগ করবো সংক্ষেপে আমরা কিভাবে এই রাশিগুলির বীজগণিত অপারেশন করবো এই এটির জন্য হাইজেনবার্গ কিভাবে কম্পাঙ্ক গুলি একত্রিত হচ্ছে তা পরিচালিত করছে সুতরাং প্রথম প্রশ্ন হল দুটি রাশির ফলাফল ধরাযাক আমরা x1 x2 যোগ করতে চাইচ্ছি এছাড়াও বিয়োগ করতে চাইচ্ছি এটি Cnn m দ্বারা উপস্থাপন করা হবে আরও প্রথম রাশি যুক্ত Cnn m হল দ্বিতীয় রাশির জন্য এবং পাশাপাশি কম্পাঙ্ক হল nn m কম্পাঙ্ক যেটা আমরা ধরে রেখেছি অবশ্যই একই হবে যেগুলি আমরা যোগ বিয়োগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ এর জন্য পর্যবেক্ষণ করেছি ধরাযাক আমাদের কাছে দুটি রাশি X এবং Y রয়েছে এবং কিভাবে Cnn τ nn τ এবং Dnn τ nn τ এই দুটি জুড়বো সুতরাং ক্ল্যাসিক্যাল অথবা ক্ল্যাসিক্যাল লিমিট এর সাহায্যে করস্পন্ডিং নীতি ব্যবহার করবো আমাদের কাছে কি রয়েছে আমাদের কাছে x এবং y ∑Deiτωnt রয়েছে এছাড়াও আমরা লিখতে পারি যে x Ceiαωnt এবং y Deiβωnt অতএব ক্ল্যাসিক্যালে xy αβCDeiαβωnt আমরা কিভাবে এটি কোয়ান্টাম মেকানিক্সে উপস্থাপন করবো সুতরাং ক্ল্যাসিক্যাল এর ফলাফল লেখা যাক xy αβCDeiαβωnt

এবং এটি কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে সমান হবে না কারন আমরা যে কম্পাঙ্ক গুলি দেখতে পাচ্ছি ওইগুলো নিয়েছি সুতরাং যেকোনো ইচ্ছামত কম্পাঙ্কের উদাহরন নিতে পারি না ধরাযাক আমাদের কাছে তিনটি লেভেল n রয়েছে এখন n থেকে α এবং n থেকে ট্রাঞ্জিশন হবে এবং এটি এটি এই দুটি কম্পাঙ্কের যোগফল হবে কিন্তু আমরা কম্পাঙ্ক দেখতে পাবো না যাইহোক আমরা কম্পাঙ্ক nn α এবং এখান থেকে nn α β এবং n α n α β কম্পাঙ্ক আমরা দেখতে পাবো সুতরাং রিটজ কম্পাঙ্ক সংমিশ্রনের নিয়মটি কি যেটি অনুসারে আমরা দেখতে পাচ্ছি কম্পাঙ্ক nn α β nn αn αn α β সবসময় সব কম্পাঙ্ক সংযোগ হয়না এই কম্পাঙ্ক গুলি সাইক্লিক ফর্মে লিখলে আমরা পাবো n α βnn αn αn α β0 রিটজ কম্পাঙ্ক বা সংমিশ্রনের নিয়মটি কি সুতরাং সমস্ত কম্পাঙ্ক যে সমস্ত কম্পাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সবি এই নিয়ম অনুসরন করে আমরা এগুলি কল্পনা করতে পারি যেটা আমরা শুধুমাত্র প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেলে এবং দ্বিতীয় লেভেল থেকে তৃতীয় লেভেলে ট্রাঞ্জিশন এর কম্পাঙ্ক আমরা ইচ্ছামত কম্পাঙ্ক সংমিশ্রন করতে পারবো না সুতরাং যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ফলাফল নিয়ে ক্ল্যাসিক্যাল এর ফলাফল লিখব তখন আমরা যত্ন সহকারে কিছু কম্পাঙ্ক পছন্দ করব সুতরাং দেখাযাক সুতরাং এখানে আমাদের একটি প্রশ্ন হল যে আমরা কি করে ইচ্ছামত কম্পাঙ্কের সংমিশ্রন করবো অন্য ভাবে বলাযেতে পারে যে কেনো সংমিশ্রণ নীতি সুতরাং আমরা আগে যেভাবে বলেছি ধরা যাক আমরা অনেক গুলি লেভেল নিয়েছি আমরা যেসব কম্পাঙ্ক গুলি পর্যবেক্ষণ করেছি সেগুলি উদাহরনের জন্য নয় যদি আমরা কম্পাঙ্ক 1এবং 2 নিই তাহলে আমরা এদের সংমিশ্রন 1 2 পর্যবেক্ষণ করতে পারবো না সুতরাং আমরা সমস্ত কম্পাঙ্ক নিতে পারি না এবং সেগুলিকে যে কোনও উপায়ে সংমিশ্রন করতে পারি না যেমন আমরা যাকিছু পর্যবেক্ষণ করি যাইহোক আমরা প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির যুক্ত করবো সুতরাং তারা রিটজ কম্পাঙ্ক সংমিশ্রনের নিয়মটি অনুসরন করে সংমিশ্রন হবে অথবা আমরা বলতে পারি যে আমরা একটি নির্দিষ্ট কম্পাঙ্ক দেখেছি যেখানে আমাদের মোট ট্রাঞ্জিশান দুটি পরপর ট্রাঞ্জিশানে ভেঙ্গে গেছে এটি হল ভৌতিক ভাবে দৃষ্টিগোচর এখানে আমরা উদাহরনের জন্য ভাঙ্গতে পারবোনা ক্ল্যাসিক্যাল এর ক্ষেত্রে আমরা ভাঙ্গতে পারবো না এটি আমরা বামদিকের উপরে দেখাচ্ছি দুটি ট্রাঞ্জিশান এই গোলাপি রঙ্গে দেখানো হয়েছে অতএব আমরা কম্পাঙ্ক গুলিকে এই ভাবে সংমিশ্রন করতে পারবো না সুতরাং X Y করার জন্য ফিরছি আমাদের কাছে শুধুমাত্র এই einn α β কম্পাঙ্ক গুলি রয়েছে যেটা সমান einn αn αn α β ছাড়া কিছুইনা আমরা মনে করেছি যে এগুলিকে শুধুমাত্র nn αn αn α β এইভাবে সংমিশ্রন করতে পারি এটি হল একমাত্র পথ যেভাবে আমাদের সংমিশ্রন করতে হবে কারন আমরা nn α β লিখতে পারি যেটা সমান En En α βℏ En EnEn En α βℏ যেখানে n মধ্যবর্তী ষ্টেট হতে পারে উদাহরণস্বরূপ আমরা আবার আগের উদাহরন নিচ্ছি আমরা এই এনার্জি লেভেল গুলি তৈরি করবো ধরা যাক এটি হল আমাদের n লেভেল যেটি আমার উপস্থাপন করছি nn হল হয় উপরে যাওয়ার জন্য অথবা নিচে আসার কম্পাঙ্ক কিন্তু তাদের এই পদ্ধতিতে সংমিশ্রন করতে হবে অতএব আমরা এইভাবে কম্পাঙ্ক গুলিকে সংমিশ্রন করবো যদি আমরা X এর জন্য Cnn এবং Y এর জন্য Dnn α β নিই তাহলে আমাদের X Y nCnnDnn α βeinnnn α β হবে সুতরাং আমরা এটি খুব পদ্ধতি গত ভাবে পরীক্ষামূলক ফলাফল গুলি সংমিশ্রন করেছি যেটি আমরা রিটজ কম্পাঙ্কের সংমিশ্রন বলি এবং তারপর আমরা সত্যি কারে দেখতে পাচ্ছি যে কিভাবে এগুলি সংমিশ্রন করতে হয় সুতরাং আমরা কি পাচ্ছি আমরা সাধারনত লিখতে পারি X Y nn τ nXnnYnn τ এবং আধুনিক ভাষায় আমরা জানি এটি ম্যাট্রিক্স এর গুণ ছাড়া কিছুই না আমরা Xn n' এবং Yn n' এই দুটি ম্যাট্রিক্স এর গুণ করেছি হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্স জানতেন না ওই সময় ফিজিসিস্টরা ম্যাট্রিক্স এর ব্যবহার জানতেন না তারা এই ভাবে আবিস্কার করতেন যেটা হল আর এক ধরনের মহত্ব সুতরাং এখন তারা কিনেমেটিক্স এর পরিবর্তন দেখিয়েছেন এবং পর্যবেক্ষণ রাশির দ্বারা ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলি উপস্থাপন করেছেন এর অর্থ হল বিকিরণের বিস্তার এবং কম্পাঙ্ক পর্যবেক্ষণ করে পাওয়া সুতরাং x এর মতো একটি রাশিকে আমরা x11 x12 ei12t ইত্যাদি এবং উল্লম্ব দিকে x21 ei21t x22 x23 ei23t ইত্যাদি আকারে লিখতে পারি যেখানে nn হল En En ℏ এবং এটি ঋণাত্মক অথবা ধনাত্মক হতে পারে যা n এবং n' এর উপর নির্ভর করে সুতরাং আমরা সমস্ত রাশি গুলিকে ম্যাট্রিক্স দ্বারা উপস্থাপন করার চেষ্টা করছি এবং এগুলি কিভাবে গুণ হবে আমাদের জানতে হবে যদি আমরা x y নিই যেটি Xম্যাট্রিক্স এবং Y ম্যাট্রিক্স এর গুণফল এটি Y X এর সঙ্গে একই নয় যা আমরা ম্যাট্রিক্স বীজগণিত থেকে জানি সুতরাং এটি y x এর সঙ্গে একই নয় সুতরাং এই উপস্থাপনার দ্বারা আমরা জানতে পারি যে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে আমরা সাধারন কমিউটেটিভ সুত্রের প্রয়োগ করতে পারবো না এটি হল ক্ল্যাসিক্যাল এর চিন্তাভাবনা থেকে বিশাল কাইনেমেটিক পরিবর্তন এখন xv এবং vx সমান নয় ট্রাঞ্জিশনের অথবা বেরিয়ে আসা এনার্জির তীব্রতা 2 এর সঙ্গে সমানুপাতিক এটি হল n থেকে n α লেভেল এর ট্রাঞ্জিশন বলাযেতে পারে যদি আমরা Cnωসরাসরি নির্ণয় করতে পারি তাহলে আমাদের কাছে উত্তর থাকবে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে সমস্যা গুলি সমাধান করেছি এটি কিভাবে হল এবং কোয়ান্টাম এর শর্ত গুলি কি কি এটি কিভাবে ডাইনামিক নীতি অনুসরন করে সবই আমরা পরবর্তী দুটি লেকচারে আলোচনা করবো